ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি কিভাবে পেটেন্ট ব্যবহার করছে দেখা যাক এখন নেশনাল ইনস্টিটিউট রেংকিং ফ্রেমওয়ার্ক এমন একটি কাঠামো নিয়ে এসেছে যা রাঙ্কিং সংস্থাগুলোর জন্য একটি পদ্ধতির রূপরেখা দেয় এটি ভারত সরকার করেছে টিচিং লার্নিং নিযুক্ত রিসোর্সেস রিসার্চ ও পেশাদার অনুশীলন গ্রাজুয়েশন আউটকাম আউটরিচ এবং ইনক্লুসিভিটি ধারণা রাঙ্কিংয়ের জন্য NIRF এর বিভিন্ন মাপকাঠি রয়েছে ফ্রেমওয়ার্কের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ক্ষেত্রে স্পেসিফিক রেংকিং আছে তবে সামগ্রিক রেংকিং স্থান 2018 সাল অনুযায়ী শীর্ষে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স তারপরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজবোম্বেদিল্লি ও খড়গপুর সবকটি IIT প্রথম পাঁচটির মধ্যে রয়েছে এবং সেখানে আপনি একটি স্কোর দেখতে পাবেন যা রেংকিং এর সাথে মিলে যায় এটি একটি ওয়েবসাইটের স্ক্রিনশট ও যদি আপনি ওয়েবসাইটেরও PDF লিংকটিতে ক্লিক করতে পারেন তবে আপনি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা প্রতিটি ইনস্টিটিউটের রেংকিংয়ের ডিটেইল দেখতে পাবেন সুতরাং গবেষণা ও পেশাদার অনুশীলন একটি ক্রাইটেরিয়া যাতে বিশ্ববিদ্যালয়গুলি পয়েন্ট পায় এবং তা রেংকিংয়ে বিবেচিত হয় এর কম্বাইন্ড মেট্রিকের মধ্যে আছে প্রকাশনা তাদের মান পেটেন্ট এবং প্রজেক্ট সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে পেটেন্টগুলি একটি ভূমিকা পালন করবে এবং আপনি যখন ডেটাশিটে দেখেন তখন তা স্পষ্ট হয় উদাহরণস্বরূপ পেটেন্ট ও রেংকিংয়ের মধ্যে লিংকটি এই ডেটাশীটগুলিতে পাওয়া যাবে যেমন IIT মাদ্রাজ যা রেংকিংয়ে প্রথম স্থান পেয়েছে ডেটাশিটে দেখায় যে গত তিনটি ক্যালেন্ডার বছরে প্রদত্ত পেটেন্টের সংখ্যা 54 ও প্রকাশিত পেটেন্টের সংখ্যা 395 পেটেন্ট এর মাধ্যমে উপার্জিত টাকা উল্লিখিত 6 কোটিরও বেশি IIT কানপুর যা দশম স্থানে রয়েছে 29 গ্র্যান্টেড পেটেন্ট 203টি প্রকাশিত ও 81লাখ টাকা রোজগার পেয়েছে NIT রাউরকেল্লা যার রাঙ্ক ফিফটিন কোন গ্রান্টেড পেটেন্ট নেই 3টি প্রকাশিত পেটেন্ট আছে 20th রাঙ্ক এ THAPAR ইনস্টিটিউট তার একটি পেটেন্ট মঞ্জুর হয়েছে 11 টি পেন্ডিং আছে তারা তাদের পেটেন্টগুলি ব্যবহার করে দুই কোটি টাকার কাছাকাছি উপার্জন করেছে তার মানে এটা বোঝা যায় যে NIRF সিস্টেমেপেটেন্ট এবং রাঙ্কিংয়ের মধ্যে যোগসূত্র আছে ভারতের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন ও অনুমোদনের ক্ষেত্রেও ন্যাশনাল অ্যাসেসমেন্ট এবং অ্যাক্রিডিটেশন কাউন্সিল পেটেন্ট ব্যবহার করে এখন এটি একটি কোয়ালিটি সূচক ফ্রেমওয়ার্ক তৈরি করেছে যা গবেষণা ইনোভেশন এর দিকে নজর দেয় একটা ফ্যাক্টর যার দিকে এরা নজর রাখে সেটা হচ্ছে প্রাপ্ত পেটেন্টের সংখ্যা এবং কোন ইনোভেশন ইকোসিস্টেম আছে কিনা UGC ও AITCE নিয়ন্ত্রক সংস্থাগুলিও পেটেন্ট সংক্রান্ত এক ধরনের কার্যকলাপ বাধ্যতামূলক করেছে UGC এখন বিশ্ববিদ্যালয় ও অনুমোদিত কলেজগুলিকে IPR কে ইলেকটিভ কোর্স হিসেবে ড চালু করার অনুরোধ করে AICTE র এপ্রুভাল প্রক্রিয়ার হ্যান্ডবুকে IPR সেল তৈরীর উল্লেখ আছে সুতরাং IPR সেল প্রয়োজনীয় ও AICTE টেকনিক্যাল ইনস্টিটিউটের IPR এর গাইডলাইন নিয়ে এসেছে